সফটওয়্যার টেস্টিং প্রফেসর রাজীব মাল Prof Rajib Mall ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর Indian Institute of Technology Kharagpur লেকচার - 18 Lecture - 18 রিগ্রেশন টেস্টিং এই সেশনে স্বাগত জানাই এখনো পর্যন্ত আমরা টেস্টিংয়ের খুব সাধারণ কিছু ধারণা সম্পর্কে আলোচনা করেছি এবং তারপর আমরা ব্ল্যাক বক্স টেস্টিং পদ্ধতিগুলোকে লক্ষ্য করেছি কিভাবে এই ব্ল্যাক বক্স টেস্ট কেসগুলোকে ডিজাইন করতে হয় এবং বিভিন্ন ধরনের ব্ল্যাক বক্স টেস্টিং পদ্ধতিগুলো সম্পর্কে জেনেছি এবং তারপর আমরা হোয়াইট বক্স টেস্টিং কভারেজ ভিত্তিক এবং ফল্ট বা ত্রুটি ভিত্তিক টেস্টিং পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং এছাড়াও আমরা ইন্টিগ্রেশন এবং সিস্টেম টেস্টিং সম্পর্কে জেনেছি আজকে আমরা রিগ্রেশন টেস্টিং সম্পর্কে জানব রিগ্রেশন টেস্টিং হলো টেস্টিংয়ের এক ভিন্ন মাত্রা আসলে এটা সব ধরনের টেস্টিং ইউনিট ইন্টিগ্রেশন এবং সিস্টেম টেস্টিংয়ের জন্য প্রযোজ্য এখন দেখা যাক এই রিগ্রেশন টেস্টিংয়ে কোন কোন বিষয় জড়িত রয়েছে রিগ্রেশন টেস্টিং সম্পর্কে লক্ষ্য করার আগে আগের সেশনে আমরা যেসব বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম সেগুলি কিছুটা মনে করে নেওয়া যাক যদি তোমরা মনে রেখে থাকো আমরা আগের সেশনে দেখেছিলাম একজন ম্যানেজার সতর্কভাবে ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণ টেস্টিং ইত্যাদি সবকিছু করার পরও যে সমস্ত এররগুলো কোডে থেকে যায় কিভাবে সেগুলির পরিমাপ করে সবকিছু করা সত্ত্বেও কিছু বাগ্ সব সময় থেকে যায় এবং সফট্ওয়ারে কতগুলি বাগ্ রয়ে গেল স্বাভাবিকভাবেই একজন ম্যানেজার তা জানতে চায় কয়েকশো নাকি কয়েক হাজার নাকি প্রায় দশ হাজার বাগ্ উপস্থিত রয়েছে সেই কারণে সফটওয়্যারে বাগের সংখ্যাকে পরিমাপ করার জন্য সম্ভাব্য পদ্ধতি হিসাবে আমরা এরর সিডিং টেকনিককে লক্ষ্য করেছিলাম যদি তুমি মনে রেখে থাকো আমরা বলেছিলাম যে টেস্টিং প্রধানত সিস্টেম টেস্টিং শুরু হওয়ার আগে ম্যানেজার প্রোগ্রামের বেশকিছু ইচ্ছামত পরিবর্তন ঘটায় এই পরিবর্তনগুলো একটা অ্যারিথমেটিক অপারেটরের পরিবর্তনও হতে পারে উদাহরণস্বরূপ প্লাসকে মাইনাসে পরিবর্তন বা কোনো দুটি স্টেটেমেন্টের মধ্যে বদলা বদলি বা ইন্টিজার থেকে ফ্লোটে পরিবর্তন অর্থাৎ ভেরিয়েবলের ধরনের পরিবর্তন হয়তো কোনো এক্সপ্রেশনে b ভেরিয়েবলকে d ভেরিয়েবলে পরিবর্তিত করা হলো ইত্যাদি এগুলো হলো সাধারণ প্রোগ্রামিং এরর তাহলে ম্যানেজার কোডের মধ্যে এই এতগুলো বাগকে সিড করে এবং কতগুলি বাগ্ সে সিড করেছে তা লিপিবদ্ধ করে রাখে এবং তারপর টেস্টিং শুরু হয় টেস্টারদের এই সিডেড বাগগুলো সম্পর্কে বিশেষ ধারণা থাকে না এবং এরপর তারা যখন টেস্ট কেসগুলোকে রান করায় তখন ফেইলিওরগুলো ধরা পড়ে এরপর সেগুলোকে ডিবাগ করা হয় এবং ম্যানেজার যদি দেখে যে কিছু কিছু সিডেড বাগকে খুঁজে পাওয়া গেছে সে তখন তা লিপিবদ্ধ করে নেয় তাহলে একটা সফট্ওয়ারে অবশিষ্ট থাকা বাগগুলোর সংখ্যাকে পরিমাপ করার জন্য আমরা যে এক্সপ্রেশনকে ডিরাইভ করতে চলেছি তাকে এটা ব্যাখ্যা করছে যদি আমরা এই নীল রঙের আয়তক্ষেত্রকে প্রোগ্রাম হিসেবে কল্পনা করি এবং এই লাল ডটগুলো হলো সতর্কভাবে সমস্ত রকমের পরিকল্পনা এবং কোডিং করার পরও থেকে যাওয়া বাগগুলো অর্থাৎ এই বাগগুলো সফট্ওয়ারে অবশিষ্ট রয়েছে এখন এই সফটওয়ারটিকে কাস্টমারের হাতে তুলে দেওয়ার আগে ম্যানেজার কতগুলি বাগ্ এতে রয়েছে তার একটা পরিমাপ পাওয়ার জন্য কিছু সংখ্যক বাগকে সীড করে নিচ্ছেন যেগুলোকে বেগুনি রঙ দ্বারা বোঝানো হচ্ছে ধরা যাক এই লাল ডটগুলোকে যেগুলো সফট্ওয়ারে থেকে যাওয়া বাগগুলোকে বোঝাচ্ছে N ধরা হলো এবং ম্যানেজার একটা সিস্টেম টেস্টিং শুরু হওয়ার আগে S সংখ্যক বাগকে সিড করে এবং এরপর যখন সিস্টেম টেস্টিং সম্পাদিত হয় তখন এই বাগগুলো ধরা পড়তে থাকে Slide Time 0540 ধরা যাক s সংখ্যক সিডেড বাগকে খুঁজে পাওয়া গেছে এবং কোডের মধ্যে থাকা n সংখ্যক প্রকৃত এরর কোড খুঁজে পাওয়া গেছে এরপর দ্রুত অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে আমরা লিখতে পারি n N s S কিন্তু এই এক্সপ্রেশনটিকে লিখবার জন্য আমাদের একটা অন্তর্নিহিত ধারণা তৈরি করে নিতে হবে এই এক্সপ্রেশনের ক্ষেত্রে সেই অন্তর্নিহিত ধারণাটি কি হবে অন্তর্নিহিত ধারণাটি হলো যে রেটে প্রকৃত বাগগুলো ধরা পড়ে সেই একই রেটে সিডেড বাগগুলো ধরা পড়ে অন্যভাবে বলতে গেলে সিডেড বাগগুলো খুব একটা সহজ ধরনের বাগ্ নয় অত্যন্ত সুস্পষ্ট ধরণের বাগ যেগুলো টেস্টিং শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই ধরা পড়ে যায় বা এগুলো এমন ধরনের বাগ নয় যেগুলো খুব জটিল টেস্টের মাধ্যমে ধরা পড়ে না এবং কোডের মধ্যেই রয়ে যায় অন্তর্নিহিত ধারণা থেকে আমরা বলতে পারি যে কোডের মধ্যে থেকে যাওয়া বাগগুলোর ধরণ সিডেড বাগগুলোর সাথে মিলে যায় শুধুমাত্র বাগগুলোর ধরণই নয় তাদের ফ্রিকোয়েন্সিও মিলে যায় তাহলে যদি অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইন্টারচেঞ্জ এক ধরনের বাগ্ হিসাবে অবশিষ্ট থাকে এবং এগুলো 5 ক্ষেত্রে ঘটে শুধু তাই নয় যে কোডের যে লোকেশনে এরর্ ঘটে সেই নির্দিষ্ট কম্পনেন্টটিও খুব গুরুত্বপূর্ণ কারণ কিছু কম্পোনেন্ট খুব বেশি ব্যবহৃত হয় এবং কিছু কম্পোনেন্ট খুব কম ব্যবহৃত হয় অর্থাৎ শুধু বাগের ধরণই নয় এই এক্সপ্রেশনটির জন্য তাদের ফ্রিকোয়েন্সি এবং কোডে তাদের লোকেশন এগুলোকেও মোটামুটিভাবে মিলে যেতে হবে এখন ধরা যাক কোনোভাবে ম্যানেজারের বাগগুলোর ধরণ ফ্রিকোয়েন্সি এবং এদের লোকেশন ইত্যাদি জানার উপায় জানা রয়েছে এবং সেই অনুযায়ী সে বাগগুলোকে সীড করেছে এই কেসের ক্ষেত্রে আমরা এক্সপ্রেশনটিকে সরলিকৃত করতে পারি এবং টেস্টিংয়ের আগে থেকেই থাকা বাগগুলোকে খুঁজে নিতে পারি N হলো S n s কিন্তু তখন এদের মধ্যে n সংখ্যক বাগকে আমরা টেস্টিংয়ের সময় সনাক্ত করতে পেরেছি সুতরাং টেস্টিংয়ের পর N n সংখ্যক বাগ পড়ে থাকছে অথবা আমরা একে এই এক্সপ্রেশনে প্রতিস্থাপিত করতে পারি এবং n s লিখি এই সংখ্যক বাগ কোডের মধ্যে পড়ে থাকে এখন এই কনসেপ্টের উপর ভিত্তি করে একটা ছোট কুইজের সমাধান করা যেতে পারে ধরা যাক একজন ম্যানেজার সিস্টেম টেস্টিং করার আগে 100টি বাগ সিস্টেমে সংযোজন করেছেন এরপর সিস্টেম টেস্টিং শুরু হয় এই সিস্টেম টেস্টিংয়ের সময় সিডেড বাগগুকর মধ্যে 90টি বাগ ধরা পড়ে কিন্তু সিস্টেম টেস্টিং প্রক্রিয়ায় আরো 50টা অন্যান্য বাগও খুঁজে পাওয়া যায় যেগুলো ম্যানেজার সিড করেনি তাহলে কোডের জন্য একটা এরর্ পরিমাপ খুঁজে বের করতে হবে যার অর্থ হলো সিস্টেম টেস্টিংয়ের পর আসল বাগগুলোর কতগুলো কোডে পরে থাকবে তাহলে কিভাবে আমরা এটা সম্পাদন করতে চলেছি আমরা n N s S এই ডিরাইভ করা এক্সপ্রেশন ব্যবহার করতে পারি এবং সেখান থেকে আমরা n S - s s ডিরাইভ করি এরপর সমস্যাটি খুবই সহজ হয়ে যায় আমাদেরকে শুধুমাত্র মানগুলোকে এক্সপ্রেশনে প্রতিস্থাপিত করতে হবে সুতরাং এটা হলো 50 90 যা মোটামুটিভাবে 6 হয় অর্থাৎ সিডেড বাগগুলোর ধরণ এবং ফ্রিকোয়েন্সি আসল বাগগুলোর সাথে প্রায় মিলে যাচ্ছে ধরে নিয়ে মোটামুটিভাবে 6টি এরর্ কোডে থাকতে পারে কিন্তু আমরা বলে আসছি যে এক্সপ্রেশনের অন্তর্নিহিত ধারণা n N s S সিডেড বাগের ধরণ ফ্রিকোয়েন্সি এবং লোকেশন কোডের মধ্যে থাকা বাগগুলোর সাথে মিলে যাবে কিন্তু ম্যানেজার অপরিচিত বাগগুলো সম্পর্কে জেনে না অন্যথায় কোনো টেস্টিং দরকার পড়বে না সে এই সম্পর্কে জেনে না তাহলে সে কি ভাবে বাগগুলোকে সিড করবে যা বাগগুলোর ধরণ ফ্রিকোয়েন্সি এবং লোকেশনের সাথে মোটামুটিভাবে মিলে যাবে সাধারণত যা করা হয় তা হলো একটা কার্যকর সমাধান যেখানে ম্যানেজার সমন্ধিত বা অনুরূপ সফটওয়্যারের ক্ষেত্রে এরর্ ডাটাকে পর্যবেক্ষন করে সে খুঁজে বের করে কোন কোন ধরণের পড়ে থাকা বাগ কাস্টমারদের দ্বারা রিপোর্ট করা হয়েছে তার ফ্রিকোয়েন্সি কি এবং তাদের লোকেশনগুলো কি এবং ম্যানেজার সেই অনুযায়ী সিড করে থাকে তাহলে এটাই হলো ওই এক্সপ্রেশন ভ্যালিড হওয়ার জন্য কার্যকর সমাধান সিস্টেম টেস্টিং শুরু হওয়ার আগে ম্যানেজার সফটওয়্যারে একশোটা বাগ সংযোজিত করেছে এখন সিস্টেম টেস্টিংয়ের সময় 60টি সিড করা বাগ সনাক্ত করা গেছে 150 অন্যান্য বাগও খুঁজে পাওয়া গেছে তাহলে সিস্টেমে রয়ে যাওয়া বাগগুলো সংখ্যা সম্পর্কে ম্যানেজার কি অনুমান করবেন তোমাদেরকে এই সমস্যাটির সমাধান করতে অনুরোধ জানাচ্ছি যদি তোমরা এক্সপ্রেশনটা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা এই সমস্যাটি সমাধান করতে সক্ষম হবে এটা একটা সাধারন সমস্যা এখন রিগ্রেশন টেস্টিংযে4র ব্যাপারে লক্ষ্য করা যাক একটা সিস্টেম আপডেটের ফলে কোনো নতুন এররের সৃষ্টি হয়নি বা আগে শুধরানো হয়েছে এমন এররের আবার সংযোজন ঘটেনি তা পরীক্ষা করে দেখা হয় সুতরাং এটাই হলো রিগ্রেশন টেস্টিংয়ের সংজ্ঞা এর প্রকৃত অর্থ হলো তোমরা সফট্ওয়ারে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটাতে পারো এবং সেটাই স্বাভাবিক ঘটনা ডেভেলপমেন্টের সাথে সাথে সফটওয়্যারটি প্রচুর পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে থাকে উদাহরণস্বরূপ বাগ সনাক্ত হতে পারে এবং সেগুলিকে ফিক্স করা যেতে পারে অবশ্যই এটা একটা পরিবর্তন অথবা কোনো নতুন বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে অথবা কোন ফিচারের পরিবর্তন ঘটানো হয়েছে ইত্যাদি সুতরাং প্রতিবার সফট্ওয়ারে কোনো পরিবর্তন ঘটানো হলে সফটওয়ারের একটা বড় অংশও থাকে যেখানে কোনো পরিবর্তন ঘটানো হয় না সুতরাং এটা কি ঠিক হবে যদি আমরা শুধুমাত্র সফট্ওয়ারের পরিবর্তন ঘটানো অংশটিকে যাচাই করে দেখি এবং অপরিবর্তিত অংশের কোনরকম পরীক্ষা না করি না আমরা তা করতে পারিনা কারণ যে কোনো ধরনের ছোট পরিবর্তন সফটওয়্যারের অপরিবর্তিত অংশে বাগ্ সংযোজন করতে পারে এটা কেন ঘটে এটা ঘটার কারণ হলো ডাটা শেয়ারিং এবং ডাটা ডিপেন্ডেন্সি পরিবর্তনের ফলে কিছু কিছু ভেরিয়েবল ভিন্ন মান ধরে নেয় যা কোডের অপরিবর্তিত অংশের দ্বারা ব্যবহৃত হচ্ছে এবং তখন সেগুলো ভর্তি হতে শুরু করে কোডের অপরিবর্তিত অংশ হয়তো সমস্ত পরীক্ষায় পাশ করে গেছে এবং সম্পূর্ণ সঠিকভাবে কাজ করছে কিন্তু একটা ছোট পরিবর্তন যেমন কোনো জায়গায় হয়তো দুই লাইনের পরিবর্তন তার অপর অংশে বহুসংখ্যক ফেইলিওর হিসাবে দেখা দেবে কারন এটা একটা ভেরিয়েবলের মানের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যে মানটি সিস্টেমের অপর অংশে ব্যবহৃত হতো এবং এটা ফেইলিওর হিসাবে দেখা দেবে সুতরাং এটাই হলো ধারণা যে যখনই কোনো পরিবর্তন ঘটছে আমাদেরকে কোডের অপরিবর্তিত অংশের রিগ্রেশন টেস্টিং সম্পাদন করতে হবে অন্যভাবে বলতে গেলে যে সমস্ত টেস্ট কেসগুলো কোডের কিছু অংশের জন্য পাস করে গেছে সেই অংশের কোনো পরিবর্তন না হলে সেই সমস্ত টেস্ট কেসগুলোকে আবার রান করাতে হবে একেই আমরা রিগ্রেশন টেস্টিং বলে থাকি এবার একটা ছোট অ্যানিমেটেড উদাহরনের মাধ্যমে রিগ্রেশন টেস্টিংয়ের ধারণাটি সম্পর্কে বোঝা যাক ধরে নেওয়া যাক নীল রঙের ক্লাউড হলো একটা প্রোগ্রাম এবং আমরা প্রোগ্রামটিকে বেশ কিছু টেস্ট কেস দিয়ে পরীক্ষা করছি এবং এগুলো সবকটাই পাশ করে গেছে রিগ্রেশন টেস্টিং বলতে আমরা কি বোঝাচ্ছি তার এটা একটা উদাহরণ তাহলে T1 পাশ করে যায় আমরা এটিকে সবুজ রং দিয়ে দেখিয়েছি T3 পাস করেছে এটাকেও সবুজ দিয়ে দেখানো হয়েছে T4 ও পাশ করে যায় সুতরাং এটাও সবুজ কিন্তু T5 ব্যর্থ হয় সে কারণে একে লাল দিয়ে দেখানো হয় যখন একটা টেস্ট কেস ব্যর্থ হয় ডেভলপাররা কোডটিকে ডিবাগ করে সমস্যার উৎসটিকে খুঁজে বার করতে চেষ্টা করে এবং এররটিকে ঠিক করার জন্য কোডকে মডিফাই করে এক্ষেত্রেও ডেভেলপারদের এর উপর কাজ করতে হবে এবং তারপর তারা b b 5 এই স্টেটমেন্ট ব্যবহার করে সমস্যাটিকে পরিমাপ করতে পারে এবং যেহেতু তারা কাডের পরিবর্তন ঘটিয়েছে যে টেস্টটা ব্যর্থ হতে চলেছিল সেটা এখন পাশ করে যাবে তাহলে T5 ও সবুজ হবে টেস্ট কেস পাশ করে যাবে কিন্তু এরপর যখন আমরা অন্য টেস্ট কেসগুলোকে রান করাই তারা সেই সমস্ত স্টেটমেন্টগুলোকে রান করায় যেগুলোর কোনো পরিবর্তন হয়নি কিন্তু তাও T3 ব্যর্থ হয়ে যায় এর কারণ কি এর কারণ হলো এটা ভেরিয়াবল b কে ব্যবহার করছে a a b অর্থাৎ T3 ভেরিয়েবল b কে ব্যবহার করছিল এবং এখন আমরা b এর মান পরিবর্তন করে দিয়েছি এরফলে T3 যা সঠিকভাবে কাজ করছিল এর কোনো কোডের পরিবর্তন না হওয়া সত্বেও সেটা ব্যর্থ হতে শুরু করে তাহলে এর অর্থ হলো যে সঠিকভাবে ফিক্স করা হয়নি এটার অন্যকিছু হওয়া উচিত ছিল যেমন b b a অথবা কিছুটা এইরকম এবং b b 5 টেস্ট কেসগুলোকে পাস করিয়ে দেয় কিন্তু রিগ্রেশন টেস্ট কেসগুলো ব্যর্থ হয় সুতরাং সফট্ওয়ারের জীবনচক্রে কোডের প্রচুর পরিবর্তন ঘটে এই সমস্ত পরিবর্তনগুলোকে মোটামুটিভাবে কারেক্টিভ পরিবর্তন অ্যাডাপটিভ পরিবর্তন এবং পারফেক্ট পরিবর্তন বলা হয় কালেক্টিভ পরিবর্তন হলো সেই সমস্ত পরিবর্তনগুলো যেখানে সফটওয়্যারগুলোকে কোনো বাগ্ ফিক্স করতে দেওয়া হয় অ্যাডাপটিভ পরিবর্তনগুলো তৈরি করা হয়েছে যাতে সফটওয়্যারটি অন্যান্য লাইব্রেরি বা অন্য কোনো সফটওয়্যার ও হার্ডওয়্যার অর্থাৎ সফটওয়্যারটি অন্য কিছুর সাথে কাজ করতে সক্ষম হয় এবং পারফেক্টিভ পরিবর্তন হলো সেগুলো যেগুলো যেখানে আমরা সফটওয়্যারগুলোকে আরো যথাযথ করে তোলবার জন্য আরো নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করি অথবা আমরা কোডের কিছু অংশের পরিবর্তন ঘটিয়ে সফটওয়্যারটির পারফরমেন্সকে উন্নত করে তুলি সুতরাং এই তিন ধরনের প্রধান পরিবর্তন রয়েছে এবং প্রতিবার যখন আমরা কোডের পরিবর্তন ঘটাই তখন শুধুমাত্র কোডের পরিবর্তিত অংশটি আমাদের পরীক্ষা করতে হয় না সফটওয়্যারের অপরিবর্তিত অংশের রিগ্রেশন টেস্টিংও সম্পাদন করতে হয় সফটওয়্যারের প্রতিটি অপরিবর্তিত অংশের জন্য প্রতিটি পরিবর্তনের পর রিগ্রেশন টেস্টিংয়ের প্রয়োজন হয় যার মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যায় যে অপরিবর্তিত বৈশিষ্ট্যগুলো সঠিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে যদি আমাদের কাছে ব্যবহৃত হওয়া টেস্ট কেসগুলোর একটা সেট থাকে ধরা যাক এই সেটটা হল T তখন আমরা মোটামুটিভাবে এই টেস্ট কেসগুলোকে অবসলিট রিডানডেন্ট এবং রিগ্রেশন তিন ভাগে ভাগ করতে পারি কিছু কিছু আসল টেস্ট কেসগুলো অবসলিট বা অপ্রচলিত হয়ে পড়ে অর্থাৎ সেগুলো আর এখন ব্যবহার করা যায় না এগুলোকে বাতিল করে দিতে হবে এর কারণ কি কারণ এই টেস্ট কেসগুলো কোডের পরিবর্তিত হওয়া অংশে সম্পাদিত হয়েছিল এবং সম্ভবত তারা যে সমস্ত ইনপুট ভ্যালুগুলো দিচ্ছিল সেগুলো যথেষ্ট নয় এরা দুটো ইনটিজার ভ্যালু ইনপুট হিসেবে প্রদান করছিল কিন্তু আসলে যা দরকার সেটা হলো দুটো ইনটিজার ভ্যালুর এবং একটা ফ্লোট ভ্যালুর অর্থাৎ পরিবর্তনের পর কিছু কিছু টেস্ট কেসকে আর ব্যবহার করা যাবে না এগুলোকেই অপ্রচলিত বা বাতিল টেস্ট কেস বলা হয় কিছু কিছু টেস্ট কেস রিডান্ডেন্ট বা অতিরিক্ত হবে যেহেতু আমরা কোডের কিছু অংশের পরিবর্তন ঘটাচ্ছি সেই কারণে অপরিবর্তিত কোডের কিছু অংশ প্রভাবিত হয় এবং এদেরকে রিগ্রেশন টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু কিছু কিছু অংশ একেবারেই প্রভাবিত হয় না এক্ষেত্রে ভেরিয়েবলের কোনো রকমের আদান প্রদান ঘটে না পরিবর্তিত অংশের সাথে ভেরিয়েবলের সেটের কোনো নির্ভরশীলতা থাকেনা এবং এর ফলে আমরা 100 নিশ্চিত হবো যে এগুলো প্রকৃতঅর্থেই কোডের স্বতন্ত্র অংশ এবং এগুলোকে পরীক্ষা করার আর কোনো দরকার নেই সেই জন্য এগুলোকে রিডান্ডেন্ট টেস্ট কেস বলা হয় যদিও এগুলো ভালিড টেস্ট কেস এগুলোকে রান করবার কোনো দরকার নেই কারণ এতে বাগ সনাক্ত হওয়ার সম্ভাবনা শূন্য এরা শুধুমাত্র সফটওয়্যারের স্বতন্ত্র অংশটি এক্সিকিউট করছে এবং অবশিষ্ট অংশটি হলো রিগ্রেশন টেস্ট কেস রিগ্রেশন টেস্ট কেসগুলো প্রোগ্রামের অপরিবর্তিত অংশ যার পরিবর্তিত অংশের উপর কিছুটা নির্ভরশীলতা আছে এই অংশগগুলিকে সম্পাদিত করে যেমনকিছু কিছু ভ্যারিয়াবলের মান যেগুলো পরিবর্তিত অংশে রয়েছে সেগুলির উপর নির্ভরশীলতা ইত্যাদি একটা বড় সফটওয়্যার এর জন্য হাজার হাজার রিগ্রেশন টেস্ট কে শনাক্ত করা যেতে পারে এবং প্রতিটি পরিবর্তনের জন্য রিগ্রেশন টেস্টকে রান করানো হয় সেক্ষেত্রে হাজারখানেক টেস্ট জটিল হয়ে যেতে পারে আমরা সমস্ত রিগ্রেশন টেস্টের মধ্যে একটা অপটিমাম রিগ্রেশন টেস্ট খুজে নিতে পারি যেটা রিগ্রেশন টেস্টগুলোর পুরো সেটটিকে রান করানোর সমতুল্য হবে এই সেশনে কিভাবে এই অপটিমাইজড রিগ্রেশন টেস্টগুলোকে পাওয়া সম্ভব হবে অ্যালগরিদম কি হবে পদ্ধতি ইত্যাদি আমরা এখন ক8ভাবে রিগ্রেশন টেস্ট কেসগুলোকে সনাক্ত করবো তা দেখব কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে রিগ্রেশন টেস্টের সময় যে টেস্ট কেসগুলোকে একবার রান করানো হয়েছিল সেগুলিকে কোডের প্রতিটি পরিবর্তনের জন্য বারবার রান করানো হয় সুতরাং এটা ঘটতেই পারে যে একটা টেস্ট কেস যেটাকে প্রকৃতপক্ষে একবার ডিজাইন করা হয়েছে এবং সম্পাদন করা হয়েছে সেই টেস্ট কেসটিকে হয়তো কয়েকশো বা কয়েক হাজার বার সম্পাদিত হতে হবে এবং যখন আমরা একটা সফটওয়্যারের আয়ুষ্কালে প্রতিটি পরিবর্তন ঘটার পর একবার করে প্রায় কয়েকশো বা কয়েক হাজার বার একটা রিগ্রেশন টেস্টকে রান করাই তখন এটা একঘেয়েভাবে ত্রুটিপ্রবণ হয়ে পড়ে এবং এই কারণেই স্বয়ংক্রিয়তা বা অটোমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌভাগ্যবশত ক্যাপচার এবং রিপ্লে জাতীয় টুল যা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি এক্ষেত্রে এগুলো খুবই উপযোগী হয় তার কারণ ক্যাপচার এবং রিপ্লে ধরনের অটোমেশন টুলগুলো যখন প্রথমবারের জন্য টেস্ট কেসগুলোকে রান করানো হয় তখন ইনপুটগুলোকে ক্যাপচার করে এবং তারা আউটপুটগুলোকেও ক্যাপচার করে যেগুলোকে পাস হিসাবে ধরে নেওয়া হয় এরপর যখন প্রয়োজন পড়ে তখন শুধুমাত্র সুইচ ব্যবহার করতে হয় এবং এই টুলটি রেকর্ড করা সমস্ত টেস্ট কেসগুলোকে পুনরায় রান করায় রেকর্ড করা ফলাফলের সাপেক্ষে রেজাল্টগুলোকে যাচাই করে এবং তারপর যদি কোনো টেস্ট কেস ব্যর্থ হয় তাহলে সেটিকে ফ্ল্যাগ করে দেয় এই পুরো বিষয়টি আপাতভাবে ভালো লাগলেও এতে বেশ কিছু সমস্যা রয়েছে আমাদেরকে এই সমস্যাগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং কিভাবে এগুলো থেকে বেরিয়ে আসা যায় তা জানতে হবে একটি সমস্যা হলো এই ধরনের ক্যাপচার এবং রিপ্লে জাতীয় টুলে টেস্ট কেসগুলোর রক্ষণাবেক্ষণ একটা বড়সড় সমস্যার বিষয় এটা বলতে বোঝায় একটা টেস্ট কেস যাকে রান করানো হয়েছিল এখন পরিবর্তিত কোডের ক্ষেত্রে এর জন্য অতিরিক্ত কিছু প্যারামিটারের দরকার হয় এক্ষেত্রে আমাদেরকে সমগ্র টেস্ট কেসটিকে বাতিল করে দিতে হয় এবং পুনরায় একে রেকর্ড করতে হয় এমন কোনো উপায় নেই যাতে আমরা টেস্ট কেসকে রক্ষণাবেক্ষণ করতে পারি এছাড়াও অপর বিষয়টি হলো টেস্ট কেসগুলো কোনো কারণবশত ব্যর্থ হতে পারে যেমন এটা হয়তো তারিখের সাথে তুলনা করছে টেস্ট কেসটিকে কোনো একটা নির্দিষ্ট তারিখে রান করানো হয়েছিল এবং সেই তারিখের জন্য ডেট ভ্যালুকে ব্যবহার করা হয়েছিল এটা ওই ডেটের ইনপুট ভ্যালুতে পাস করে গেছে কিন্তু হয়তো অন্য কোনো তারিখ বা সময়ে এর পরিবর্তন হতে পারে কারণ এটা একটা রেকর্ড মাত্র যদি আমরা কোনো স্ক্রিপটিং ভিত্তিক টেস্টিং সম্পন্ন করি আমরা এই রক্ষণাবেক্ষণজনিত সমস্যা সমাধান করে নেব তোমরা স্ক্রিপ্টটার কিছুটা পরিবর্তন করতে পারো এবং তা একে রক্ষণাবেক্ষণ করবে একইভাবে আমরা তারিখটিকেও যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করতে পারি ইত্যাদি তাহলে বিভিন্ন ধরনের রিগ্রেশন টেস্টিং টাস্কগুলো কি কি এগুলি হলো টেস্ট ভ্যালিডেশন টেস্ট সিলেকশন টেস্ট মিনিমাইজেশন এবং টেস্ট প্রায়োরিটাইজেশন তাহলে আমরা এই সেশনের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা এখানেই শেষ করছি এবং পরবর্তী সেশনে আমরা এই আলোচনা চালিয়ে যাব Glossary English word Word Meaning Welcome ওয়েলকাম স্বাগত Fault ফল্ট ত্রুটি Estimate এস্টিমেট পরিমাপ Implicit assumption ইম্প্লিসিট অ্যাসাম্পশন অন্তর্নিহিত ধারণা Complex কমপ্লেক্স জটিল Value ভ্যালু মান Automation অটোমেশন স্বয়ংক্রিয় Technique টেকনিক পদ্ধতি Maintain মেন্টেন রক্ষণাবেক্ষণ